সুতরাং আমাদের সীমাবদ্ধ পার্থক্য টাইম ডোমেন 2 ডি সূত্র ধরে চালিয়ে যাওয়া আমরা এখন অবধি যা দেখলাম তাতে কি স্থান অধিকারের সাথে ডিল করা যায় স্পেস স্পেশাল ডেরাইভেটিভস এই স্টেনসিল জুড়ে স্থানের সীমাবদ্ধ পার্থক্য দ্বারা প্রতিস্থাপিত হয়েছে সুতরাং আপনি যদি আপনার 1 2 এবং 3 সমীকরণগুলি দেখেন তবে আমরা ডান হাতের সাথে ডিল করেছি পরবর্তী জিনিসটি বাকী রয়েছে ছাত্র বাম দিকে বাম হাত ঠিক আছে সুতরাং আসুন আমরা এর পরের আসুন আমরা টাইম স্টেপিংয়ে যাওয়ার আগে আমি ভেবেছিলাম যে কেবলমাত্র সম্পূর্ণতার জন্য আমি আপনাকে টিএম মেরুকরণের জন্য স্টেনসিলটিও দেখাব সুতরাং এখন পর্যন্ত আমরা টিই মেরুকরণের কথা বলেছি সুতরাং টিএম মেরুকরণের জন্য ঠিক টিএম এর ভেরিয়েবলগুলি কী ছিল Hx Hy ছাত্র Ez এই তিনটি ভেরিয়েবল যা আমাকে ঠিক আগে চিন্তা করতে হবে আমরা টিই মেরুকরণ করছি সুতরাং আমরা দেখেছি যে যুক্তিটি এই 3 টি ভেরিয়েবলের সমস্তকে স্তম্ভিত করে তুলবে যে আমাদের অর্ধেক গ্রিডের স্থানটি একই স্থানে থাকা উচিত না স্তম্ভিত এটা এক বিবেচনা ছিল দ্বিতীয় বিবেচনাটি হল গ্রিড লাইনগুলি যেখানে রয়েছে সেই গ্রিড লাইনে আমরা E রাখতে চাই সুতরাং সীমানা শর্তগুলি কার্যকর করা সহজ সুতরাং এই বিবেচনার সাথে টিএম স্টেনসিলের জন্য এর সাধারণ ধরণের পছন্দ যথাযথভাবে নীচে রয়েছে সুতরাং আপনার নিজের মতো করে রাখতে পারেন এটি আপনার Hy ঠিক আছে সুতরাং Hx এখানে কেন্দ্রের মধ্যে এবং আপনি Ez কোথায় রাখা উচিত আমরা এটিকে কক্ষের মাঝখানে রেখে দিতে পারি তবে তারপরে সমস্যাটি সীমাবদ্ধ শর্তগুলি প্রয়োগ করে সুতরাং গ্রিডের কোণে যদি আমি এটি রাখি তবে এটি অন্য ভেরিয়েবলগুলি থেকে এখনও অর্ধেক গ্রিড দূরে রয়েছে এটি আপনি জানেন সীমানা পরিস্থিতি সন্তুষ্ট করতে সহায়ক এটিকে ঘরের মাঝখানে রেখে দিন কোনও সমস্যা নেই সুতরাং এটি সামঞ্জস্যপূর্ণ ঠিক থাকবে সুতরাং এটি TM স্টেনসিল যা আমরা প্রয়োজনের সময় উল্লেখ করব এখন আসুন আমরা ঠিকঠাক সময়টিতে ফিরে যাই সুতরাং সময় মতো পদক্ষেপে আমরা যা করব তা হল এই সময়কে ডেরিভেটিভের সাথে সীমাবদ্ধ পার্থক্য দ্বারা প্রতিস্থাপন করা হল সময়ের জন্য আমাদের কাছে কি চিহ্ন ছিল আমরা ঠিক এখন একটি সুপারস্ক্রিপ্ট হিসাবে রেখেছি এটি ই ঠিক তাই লেখা হয়েছিল En আমাদের সময় সূচক ঠিক ছিল এখন আমরা বলেছিলাম যে স্পেসে ভেরিয়েবলগুলি অর্ধেক গ্রিড ডানদিকে স্তম্ভিত হয়েছিল সময় মতো আমাদের কী করা উচিত একই জিনিস এই পদ্ধতিগুলির মধ্যে আমরা এটিতে দেখুন আমরা স্থান এবং সময়কে বিবেচনা করছি ঠিক যেমন একটি সেখানে স্টেনসিলের মধ্যে একটি হতে চলেছে ছাত্র Δt Δt ঠিক তাই এই Δt প্রশ্নটি আমার পক্ষে হওয়া উচিত যে আমাদের ভেরিয়েবলগুলি একই সাথে আপডেট করা উচিত বা কিছুটা ওখানে অন্য থাকাই ভালো সুতরাং আমরা দেখতে পাব যে একই যুক্তি বিশেষ কিছু নেই সেখানে সময়ের সাথে স্থানের কোনও বিশেষ পছন্দ নেই সুতরাং আমরা জায়গার জন্য যা কিছু করি তা হল আমরা সময়ের জন্য যা করব সুতরাং আমরা তাদের অর্ধেক গ্রিড দ্বারা স্তম্ভিত করব এখানে এর অর্থ Δx Δy এখানে এর অর্থ Δt সুতরাং আসুন আমরা এটিকে লিখি সুতরাং আসুন আমরা দুটিই ম্যাক্সওয়েলের Maxwell'sসমীকরণ গ্রহণ করি এবং যা ঘটেছিল তা সঠিকভাবে লেখার চেষ্টা করি সুতরাং খুব দ্রুত সুতরাং আসুন আমাদের প্রথম সমীকরণটি ঠিক করা যাক সুতরাং আমাদের প্রথম সমীকরণ আমাদের দ্বিতীয় সমীকরণ সুতরাং একই অনুমানগুলি মাঝারি লিনিয়ার সমজাতীয় সমস্ত সম্পর্কে তৈরি করবে এখন ধরা যাক উদাহরণস্বরূপ চেহারাটির দিকে নজর দেওয়ার জন্য আমি বেছে নিই এই TM স্টেনসিল এইচএক্স এইচএক্সটি স্থানের এক পর্যায়ে মূল্যায়ন করা হয় যে এটি স্থানের পরবর্তী বিন্দুটি কী তা পরে Δx বা এটি পরে Δx 2 হয় এইচএক্সের জন্য এইচএক্সের পরবর্তী মূল্যায়ন কোথায় হবে Δx ঠিক সুতরাং যখন আমি উদাহরণস্বরূপ তাকান বৈদ্যুতিক ক্ষেত্রের ডেরিভেটিভটি এখানে সংলগ্ন পয়েন্টের উপর নির্ভরশীল তাই ই আলাদা হওয়া উচিত Δt বা Δt2 পৃথক হওয়া উচিত একই যুক্তি বাদে আমি ঠিক এখানে প্রয়োগ করছি সুতরাং আসুন আমরা E এর পূর্ণসংখ্যার পয়েন্টগুলি পূর্ণসংখ্যার সময় গ্রিডগুলি En En1 En1 এ মূল্যায়ন করা হয় সুতরাং আমি ঠিক এখন ভেক্টর আকারে ঠিক লিখছি এবং যদি আমি বৈদ্যুতিক ক্ষেত্রের জন্য এটি করে থাকি তবে চৌম্বকীয় ক্ষেত্রটি কোন সময়ে মূল্যায়ন করা উচিত ছিল এটি n করা উচিত সুতরাং আমি জিজ্ঞাসা করছি যে এখানে আমার কী লিখতে হবে কারণ সূচকটি এক্সপেনশন সুপারস্প্রিপ্টের নয় এটি এন এন 1 বা অন্য কিছু হওয়া উচিত অর্ধেক গ্রিড পয়েন্টটি সঠিকভাবে n 1 2 হওয়া উচিত কারণ আবার যৌক্তিক কি ছিল এখানে যখন আমি টেলর সিরিজ তাকাই এবং আমি খুঁজে পেয়েছি যা এখানে এই লোকের গড় এবং এই লোকটির গড় বাম পাশে আমার En এবং En 1রয়েছে সুতরাং এটি খুব ভাল একটি আনুমানিক বা n 1 2 এ কিছু বাকিটি এখন কী হবে তা দ্বিতীয় সমীকরণটি বোঝায় সুতরাং শূন্যস্থানে সুতরাং এখন আসুন এখানে একের পর এক সমীকরণটি পুনর্লিখন করি সুতরাং সমস্ত সময় সূচীর নিরিখে কোন সমীকরণ এখানে ভবিষ্যতে সর্বাধিক সময় সূচক n ঠিক আছে সমীকরণের সময় মতো En সবচেয়ে দূরে যেতে পারে ওহ ঠিক আছে সুতরাং আমি এখানে এই লাইনটি দিয়ে শুরু করি আমরা যখন বলি যে ই পূর্ণসংখ্যার সময় গার্ডগুলির সাথে মূল্যায়ন করা হয় এটি একটি পছন্দ আমি বলতে পারি যে অর্ধেক পূর্ণসংখ্যার সময় উদাহরণে ই মূল্যায়ন করা হয়েছে ঠিক আছে একবার আমি স্থির করলাম যেখানে ই এর মূল্যায়ন করা হয় এইচ স্বয়ংক্রিয়ভাবে অর্ধেক গ্রিডের দ্বারা স্তব্ধ হয়ে যায় সুতরাং আমি পূর্ণসংখ্যার সময় উদাহরণে E মূল্যায়ন করেছি এবং এখন যদি আমি অর্ধবার পূর্ণসংখ্যায় E এর মান চাই তবে আমার কী করা উচিত আগের মতো গড়টি নিতে চাইলে কিছুটা চাইলে অন্য বিন্দু বিভাজন তাই পছন্দ আপনার উপর নির্ভর করে কিন্তু একবার আপনি একটি সবকিছু ঠিক করার পরে স্থির প্রশ্ন আসে হ্যাঁ যা আমি বলেছিলাম এটি আমার পছন্দ এটি পদার্থবিজ্ঞান বা গণিত থেকে আসা নয় এটি কনভেনশন একটি পছন্দ আমি একবার এটি ঠিক করে দিই তবে তারপরে আমাকে বাকীগুলির সাথে সামঞ্জস্য থাকতে হবে সুতরাং আমি থাকতে পারে Hn বলেছে তখন আমি বাধ্য করতে বাধ্য En 12 En 12 পরিশেষে মনে রাখবেন যে বিচক্ষণতাগুলি এতটা সূক্ষ্ম হতে চলেছে যে আক্ষরিক অর্থে এটি বিবেচনা করবে না সুতরাং এখন এই দুটি সমীকরণের দিকে মনোনিবেশ করা যাক যা আমি এখানে লিখেছি সুতরাং FDTD র এক ধরণের মৌলিক নীতিগুলি হল আমি একবার এই গ্রিডটি তৈরি করার পরে আমি স্থান এবং সময়ক্ষেত্রে ক্ষেত্রটি বিকশিত করতে যাচ্ছি সুতরাং পূর্বের উপর ভিত্তি করে স্পেস স্টেপিং এবং সময়গুলি ক্ষেত্রের মান আমি ভবিষ্যতের মান পাব এবং সুতরাং স্থানের জন্যও যদি আমি একটি টাইমলাইন বানাতে পারি তবে আসুন আপনাকে একটি সময়কে অক্ষর হিসাবে চিহ্নিত করতে পারি তাই এর অর্থ হল আমাদের এটির বিন্দুযুক্ত সময়টি তৈরি করা উচিত যা আমি দেখছি এবং আমাদের এখানে একটি বিন্দু বলতে দিন En 1 সুতরাং যদি En 1 হয় তবে আমাকে আরও একটি পয়েন্ট এখানে আঁকুন এটি En ঠিক আছে এটি সময় যেমন একইভাবে প্রগতিশীল তখন আমি এই অধিকারের মধ্যে চৌম্বক ক্ষেত্রের মানগুলি কোথায় আঁকব কারণ এটি অর্ধ গ্রিড সুতরাং উদাহরণস্বরূপ এটি আমি এই জুড়ে আঁকব এটি হবে H n − 12 এবং তারপরে এই লোকটি H n 12 ঠিক হবে এখন আসুন এই দুজনকে দেখি সমীকরণ তাই এই সমীকরণ 3 এবং সমীকরণ 4 সুতরাং সমীকরণ 3 আমাকে কি বলছে আসুন আমাদের এটি খুব ঘনিষ্ঠ মনোযোগ দেওয়া যাক মনে করি আমি অতীতের সমস্ত কিছু জানি এবং আমি বৈদ্যুতিক ক্ষেত্রের বর্তমান মূল্য নির্ধারণ করতে চাই সুতরাং অতীত মানে এই সমীকরণের ডান হাত এর অর্থ আমি En 1 জানি আমি H n − 12 ঠিক জানি সুতরাং এন এর মূল্যায়ন করতে আমার কী দরকার En 1 H n − 12 ঠিক তাই আমি এটিকে এটির মতো আঁকতে পারি যে এই মানটি এখানে চলে যায় এবং এই মানটি ঠিক আছে আসুন এটি এখানে এখানে আসলে এখানে আঁকুন এখনই আসুন তাহলে 4 সমীকরণে যাব সমীকরণ 4 আমাকে কী বলছে সমীকরণ 4 এইচ এন প্লাস অর্ধেক অধিকার সম্পর্কে কথা বলছে সুতরাং আপনি এটির সমান চিহ্নটি অতীত থেকে বর্তমানকে ভাগ করে নেওয়া হিসাবে ভাবতে পারেন সুতরাং ডানদিকে কোন বৈদ্যুতিক ক্ষেত্রের প্রয়োজন ছাত্র n এন চৌম্বক ক্ষেত্র এ ছাত্র n 12 n 12 ঠিক যদি আমি এখানে তীরগুলি আঁকতে চাই তবে আমি আপনাকে কী দেখাব উদাহরণস্বরূপ এই লোকটি এখানে চলে যায় এবং এই লোকটি এখানে প্রবেশ করে সুতরাং আমি কেবল গ্রাফিকভাবে এই দুটি সমীকরণের ব্যাখ্যা করছি যে একটি অর্ধ গ্রিড রয়েছে এবং একটি গ্রিড দূরে রয়েছে উভয়টি মূল্যায়নের জন্য প্রয়োজনীয় একটি নির্দিষ্ট সময় ক্ষেত্রে ক্ষেত্র সুতরাং উদাহরণস্বরূপ En আমার পক্ষে অতীতে কেবল বৈদ্যুতিক ক্ষেত্রটি জানা যথেষ্ট নয় আমার অর্ধ গ্রিড অতীতে চৌম্বকীয় ক্ষেত্রও জানতে হবে সুতরাং ডায়াগ্রামটি এভাবে আঁকলে এটি দেখতে ব্যাঙের মতো দেখাচ্ছে যা কিছুটা অর্থেই লাফিয়ে উঠছে সুতরাং এই কারণেই এই স্কিমটিকে একটি লিফফ্রোগ ইন্টিগ্রেশন স্কিম লিপফ্রোগ ইন্টিগ্রেশন ওকে বলা হয় সুতরাং এটি আপনার চূড়ান্ত পার্থক্য সময় বলে যা আপনার খুব বৈশিষ্ট্যযুক্ত জিনিস ডোমেন পদ্ধতি যেখানে এই অর্ধেক গ্রিড আছে সব কিছু ঠিকঠাক করে আনছে এখন আমরা 2 ডি তে দেখেছি যে স্থান এবং সময় ঠিক আছে তা কল্পনা করা সম্ভব সুতরাং এখনই উদাহরণস্বরূপ স্টেনসিল যা আমি আপনাকে দেখিয়েছি আমরা সেই শীর্ষ দৃশ্যটি দেখছি তবে এখন যদি আমিও সময় অক্ষটি ভিজ্যুয়ালাইজ করতে চেয়েছিলাম আমি কী করতে পারি আমি ডানদিকে z অক্ষের উপরে নিয়ে যেতে পারি সুতরাং আমাদের এখানে সাধারণ জিনিসগুলি বোঝার একটি সাধারণ বিষয় হল আপনি z অক্ষের উপরে সময় রাখুন আপনি এটিকে কেন কল করলেন এবং আপনি এই x কে ডেকে দেখেন এটি কোনও সময়ে তাত্ক্ষণিকভাবে আপনার ইয়ে সেল এটি আপনার এই অধিকার হতে পারে সুতরাং এটি এভাবেই চলে এবং আরও কিছু সুতরাং কি FDTD স্কিম সব কিছুর ক্ষেত্রগুলি এবং সময় ক্ষেত্রগুলিতে পদক্ষেপ নেওয়ার জন্য এটি এই আপডেট সমীকরণগুলি ব্যবহার করে